আমরা আগেই আলোচনা করেছিলাম জৈব ভর বা কোষের ঘনত্ব সাবস্ট্রেট ও প্রোডাক্ট পরিমাপের পদ্ধতি সম্বন্ধে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেছিলাম যেখানে জৈব ভর সাবস্ট্রেট এর ঘনত্ব ও প্রোডাক্ট এর ঘনত্ব এবং এখানে কাইনেটিক রিয়েক্টর ও তাদের ডিজাইন সম্বন্ধে বলেছিলাম এই কারণে এগুলি আমাদের জৈব ভরের ঘনত্ব কোষ সাবস্ট্রেট ও প্রোডাক্ট এর মান বার করতে হবে আমরা এখন এই ধরনের সাধারণ পদ্ধতির মাধ্যমে এগুলি বার করার চেষ্টা করব এখানে দুই ধরনের পদ্ধতির কথা বলা আছে যার একটি অফলাইন ও অন্যটি অনলাইন অনলাইনের মানে হলো যেখানে বায়োরিঅ্যাক্টর এর কার্যকারিতা কোনোভাবে প্রভাবিত হয় না এবং পদ্ধতিটি হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন ছাড়াই ঘটতে থাকে অফলাইন অবস্থায় আমরা বায়োরিঅ্যাক্টরে যে নমুনা দেওয়া হয় তা বায়োরিঅ্যাক্টরের বাইরে নিয়ে এসে পরিমাপ করা হয় এই কারণেই এদের অফলাইন বলে এখন আমরা কিছু অনলাইন পদ্ধতি দেখে নেব এবং এটি প্রয়োজনীয় কারণ এই পদ্ধতিতে বায়ো রিয়েক্টর এর কার্যকারিতা কে প্রভাবিত না করেই হিসেব করা যায় সুতরাং এখানে সব থেকে ভাল বিষয় হল অনলাইন পদ্ধতিতে কিছু পদ্ধতি অবলম্বন করা কারণ এখানেই অনলাইন পদ্ধতিতে কাজ করা একটু কঠিন হয়ে দাঁড়ায় উদাহরণ হিসেবে আমরা যদি কোষের ঘনত্ব পরিমাপ করি তাহলে এরকম কিছু অনলাইন পদ্ধতি রয়েছে কিছু ফ্লোরোসেন্স পদ্ধতি আছে যা কোষের মধ্যে থাকা ফ্লুরোসেন্স পদার্থ যেমন NADH পরিমাপ করে তোমরা জানো NADH nicotinamide adenine dinucleotide এবং এর হাইড্রোজেনের প্রকারভেদ NADH হল ফ্লুরোসেন্ট এবং N A D নয় এবং NADH এর মান সরাসরি কোষের ঘনত্ব কে প্রকাশ করে এই সম্পর্কটি জানা আছে ও প্রতিস্ঠীত বেশি NADH ফ্লুরোসেন্ট এর ঘনত্ব থাকলে বুঝতে হবে কোষের ঘনত্ব বেশি আছে এই সম্পর্কিত প্রমাণ সবার জানা আছে সুতরাং তোমরা কোষের ঘনত্ব বৃদ্ধি NADH ফ্লুরোসেন্ট দেখে নির্ধারণ করতে পারবে এটিকে কালচার ফর্মেশনস বলে যা NADH এর পরিবর্তন দেখে চেনা যায় সাধারণত যা করা হয় তা হলো ফ্লুরোসেন্ট এর পরিমাপ করা হয় প্রোব দিয়ে যা বায়োরিএক্টরের দেওয়ালে বিশেষভাবে রাখতে হয় এটি বোঝানোর আগে আমাদের আরেকটি ব্যাপার বুঝে নিতে হবে সেটি হল NADH এর তরঙ্গদৈর্ঘ্য ধরে নেওয়া যায় 340 থেকে 460 ন্যানোমিটার সুতরাং এক্সাইটেশন তরঙ্গ দৈর্ঘ্য কে 340 ন্যানোমিটারের হতে হবে এবং এমিশন তরঙ্গদৈর্ঘ্য কে 460 ন্যানোমিটার নিতে হবে স্পেকট্রোফটোমিটার এর মাধ্যমে আমাদের এটি পরিমাপ করতে হবে এখন কেউ যদি একটি নির্দিষ্ট ভাবে 340 ন্যানোমিটার এর তরঙ্গদৈর্ঘ্য পাঠায় এবং তা 407 ন্যানোমিটার পরিমাপ করে বায়োরিক্টর এই ধরনের ব্যাপারগুলি করা হয় ফাইবার অপটিক প্রোব দিয়ে এবং স্পেকট্রোফ্লুরোমিটার যন্ত্র দিয়ে ফাইবার অপটিক বান্ডিল গুলি spectra fluorimeter থেকে এক্সাইটেশন তরঙ্গদৈর্ঘ্য বহন করে এবং এটি খোলা প্রান্ত দিয়ে বায়োরিএক্টর এর বাইরে পরিচালিত হয় এরপর এমিশন তরঙ্গদৈর্ঘ্য টি 460 wavelength একই ফাইবার অপটিক প্রোব এর মাধ্যমে সংগ্রহ করে spectra fluorimeter এ নিয়ে গিয়ে মাপা হয় একেই বলে open ended পরিমাপ এর জিওমেট্রি এটি ছিল এই ব্যবস্থাটির বিস্তারিত রূপ এখানে প্রধান ব্যাপারটি হল এখানে কোষের ঘনত্ব কে মাপা যায় তার কালচার fluorescence বা NADH fluorescence কোষের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মাপা সম্ভব যদিও এটির বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নেই তবুও অনলাইন পদ্ধতিতে এটি করা সম্ভব সাবস্ট্রেট প্রোডাক্ট ঘনত্বের জন্য কিছু অনলাইন পদ্ধতি রয়েছে আমি আগেই বলেছি যে স্পেকট্রোফটোমিটার এর সঙ্গে অপটিক্যাল ফাইবার সংযুক্ত এবং যেখানে বায়োরিক্টর থেকে কিছুটা নমুনা নিয়ে পরীক্ষা করা যেতে পারে কিন্তু নমুনা কি পুনরায় বায়োরিক্টরএ ঢোকানো হলে তাকে বলে flow cell যা fluorimeter এ পরিমাপ করা সম্ভব এটি এই পরীক্ষার আরেকটি প্রকার এখানে তোমরা কিছু সাবস্ট্রেট ও প্রোডাক্ট এর ক্ষেত্রে absorbance fluorescence ব্যবহার করতে পারো সম্প্রতি আরও কিছু বিষয়ে কৌতূহল তৈরি হয়েছে যাকে বলে near infra red spectroscopic ঘটনাক্রমে আমাদের কাছে এ বিষয়ে পেপার রয়েছে যা সঞ্জয় তিওয়ারি দ্বারা প্রকাশিত এই কাজটি করা হয়েছে পিএইচডি থিসিস এর একটি অংশ হিসেবে এবং এটিকে ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতির সুবিধা আমি একটি বিশেষ ক্ষেত্রে এর উদাহরণ দিয়ে তোমাদের বুঝতে সাহায্য করবো ধরে নাও কোন ইন্ডাস্ট্রি খুব অল্প পরিমাণ সাবস্ট্রেট এর ব্যবহার করে কারণ সাবস্ট্রেট থেকে তৈরি প্রোডাক্ট এর ক্ষেত্রে ক্ষতিকারক এবং প্রডাক্ট টি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় এক্ষেত্রে সাবস্ট্রেট কে খুব অল্প পরিমাণে রাখতে হবে যা মিলিমোলার হতে পারে আমার মনে হয় এই পরিমাণ 25 থেকে 5 মিলিমোলার এক্ষেত্রে সাবস্ট্রেট এর ঘনত্ব পরিমাপ করতে হবে এবং সাবস্ট্রেট ঘনত্ব কম রাখার সঙ্গে সঙ্গেই প্রোডাক্ট এর ঘনত্ব একটি নির্দিষ্ট মানে রাখতে হবে না হলে তা ক্ষতিকারক হয়ে উঠবে এখন আমরা প্রোডাক্ট এর দিকে মনোনিবেশ করব আগের পুরনো পদ্ধতিটি এরকম ছিল যে তারা বায়োরিক্টর থেকে কিছু নমুনা সংগ্রহ করত যা প্রস্তুতকারী বায়োরিক্টর ছিল এরপর তাকে এইচপিএলসি দিয়ে পরিমাপ করত সুতরাং কোন পরীক্ষাগার প্রোডাকশন ইউনিট থেকে দূরে থাকলে নমুনা কে নিয়ে গিয়ে পরিমাপ করতে প্রায় কুড়ি থেকে 25 মিনিট সময় লাগবে এবং তা আবার ফিরিয়ে আনতে হবে এই সময়ের মধ্যে প্রোডাক্টের ঘনত্ব বৃদ্ধি পেয়ে ব্যাচকে নষ্ট করে দেবে কারণ তা কোষের জন্য ক্ষতিকারক সুতরাং এই ঘটনা ঘটানোর জন্য একটি অনলাইন পরিমাপ পদ্ধতি দরকার যা সঙ্গে সঙ্গে ঘনত্বের ব্যাপারে জানাবে যার ফলে সঠিক পদক্ষেপ নিয়ে প্রোডাক্ট এর ঘনত্ব গ্রহণযোগ্য অবস্থায় রাখা যায় এই কারণে সঞ্জয় এবং আমি এন আই আর স্পেকট্রোস্কপি নিয়ে কাজ করেছি এবং এমন একটি পদ্ধতি তৈরি করেছি যা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাভজনক হবে এই পেপারটি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত হয়েছে তোমাদের কৌতুহল থাকলে তোমরা দেখতে পারো অনেক সময় বায়োরিক্টর থেকে গ্যাস বেরিয়ে আসে অ্যারোবিক বায়োরিয়েক্টর এ বাতাস সরবরাহ করা হয় এবং CO2 এবং O2 এবং নাইট্রোজেন বাইরে বেরিয়ে আসে এগুলিকে পরিমাপ করা সম্ভব এবং তা করেই জানা সম্ভব যে বায়োরিক্টর এ কি ঘটছে এগুলি সবই অনলাইন পদ্ধতি ছাড়াও অফলাইন পদ্ধতি ও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যদিও অফলাইন পদ্ধতির অনেক অসুবিধা রয়েছে যা আমরা বললাম এখন আমরা অফলাইন পরিমাপ সম্বন্ধে বলবো প্রথমে সমস্ত কোষের ঘনত্ব পরিমাপ সম্বন্ধে বলবো একটা ব্যাপারকে একসময় দেখাটা ভালো অনেকগুলি কোষের ক্ষেত্রে সমস্ত করা হয় এখানে সমস্ত কোষ বলতে জীবিত ও মৃত কোষ ধরা হচ্ছে কেবলমাত্র জীবিত কোষ ধরা দরকার কারণ কেবল তারাই প্রোডাক্ট তৈরি করে এই কারণেই কেবল ভায়াবল কোষ ধরা হয় কারণ কেবল তারাই প্রোডাক্ট তৈরি করে কখনো কখনো ভায়াবল কোষের শতকরা হার 97 98 হয় এই কারণে সমস্ত কোষ বা ভায়াবল কোষ ধরার মধ্যে কোন পার্থক্য নিরূপণ করা যায় না কিন্ত নীতিগতভাবে একটি পার্থক্য রয়েছে যা হল এটি ভেতরে আসতে পারেএই পার্থক্যটি গুরুত্তপূর্ণ এই কারণে সমস্ত কোষের ঘনত্ব এবং ভায়াবল কোষের ঘনত্ব পরিমাপ করা দরকার প্রথমে আমরা দেখব সমস্ত কোষের ঘনত্ব মাপার পদ্ধতি প্রথমটিকে বলে OD বা অপটিক্যাল দেন্সিটি এটি একটি ঐতিহাসিক টার্ম এবং এটি তার নামের সঙ্গে যা মিল তা নয় তোমরা শুষ্ক ভর মাপতে পারো এবং নমুনার পরিমাণ বেশি থাকলে তা সম্ভব তোমরা জানো ভরের মান তার আয়তন থেকে পাওয়া যায় তাই কোষের ঘনত্ব ভাজিত আয়তন করলে মোট কোষের ঘনত্ব পাওয়া যায় এছাড়া তোমরা অপর একটি মান পেতে পারো যা হলো প্যাক্ট কোষের আয়তন এটি হলো কোষ দ্বারা অধিকৃত আয়তন যা দ্রবণের মধ্যে থাকে এটি সাধারণত ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় সুতরাং এটি হলো কোষের আয়তন যা কোন কোন ইন্ডাস্ট্রিতে সমস্ত কোষের ঘনত্ব মাপতে ব্যবহার করা হয় সমস্ত কোষের আয়তনের পরিমাপ করা অধিকৃত থাকে এখানে তোমরা মোল্ড এর ক্ষেত্রে কোষের মধ্যে বস্তুর পরিমাপ করতে পারো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মল্ড হলো সেই ধরনের জীব যারা হাইফার বৃদ্ধি ঘটিয়ে বাড়ে এক্ষেত্রে কোষের সংখ্যা পরিমাপ করা হয় না কারণ এখানে একটি কোষ হাইপার বৃদ্ধি ঘটিয়ে ভরের বৃদ্ধি ঘটায় এই ধরনের জীব এর ক্ষেত্রে কোষের মধ্যে কার বস্তুর পরিমাপ করতে হবে সুতরাং এগুলি হলো সমস্ত কোষের ঘনত্বের পরিমাপের পদ্ধতি এখন আমরা এক এক করে নীতি গুলি দেখে নেব স্পেকট্রোফটোমিটার দিয়ে OD পরিমাপ করা হয় যা বাস্তবে কোষের বিচ্ছুরণ পরিমাপ করে এটি কোষের দ্বারা শোষণ পরিমাপ করে না এই ব্যাপার কি তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আমাদের কাছে একটি কিউভেট রয়েছে যার মধ্যে ভাসমান কোষ রয়েছে এবং এটিকে একটি লেভেল পর্যন্ত ভর্তি করতে হবে তারপর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে মান নেয়া হবে কোষগুলি মাইক্রন মাপে হয় সুতরাং এখানে বিচ্ছুরণ একটি কার্যকরী ভূমিকা নেবে কোষগুলি মাইক্রন মাপে হয় সুতরাং এখানে বিচ্ছুরণ একটি কার্যকরী ভূমিকা নেবে যে আলোর বিচ্ছুরণ হলোনা সেগুলি detector এ পাঠানো হয় ও পরিমাপ করা হয় যে পরিমাণ আলো বিচ্ছুরিত হচ্ছে তা কোষের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক এই পার্থক্যটা ভাল করে মনে রাখবে যে এখানে কোষ দ্বারা বিচ্ছুরণ পরিমাপ করা হচ্ছে কোষ দ্বারা শোষণ নয় যদিও OD মাপার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় এবং এই টার্মটি সম্পূর্ণভাবে সার্থক নয় কিন্তু কার্যক্ষেত্রে এটিকে গৃহীত করা হয় আমাদের এটা মনে রাখতে হবে যে এটি কোষ দ্বারা বিচ্ছুরণের পরিমাপ কোষ দ্বারা বিচ্ছুরণ কোষের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক এই কারণেই আমরা 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করি বিচ্ছুরণএর ক্ষেত্রে সর্বাধিক বিচ্ছুরণ তখন হয় যখন সেই তরঙ্গদৈর্ঘ্য কোষ দ্বারা শোষিত হয় না এ কারণে আমরা সেই তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কাজ করব যেটি কোষ দ্বারা শোষিত হয় না এ কারণে 500 থেকে 600 তরঙ্গ দৈর্ঘ্যের মান হলে তা ঠিক অনেক ক্ষেত্রে তা 450 হতে পারে কারণ এখানে আলোর বিচ্ছুরণ পরিমাণ করা হচ্ছে 600 সংখ্যাটি খুব সাধারন মান যা 500 থেকে 600 এর মধ্যে পরিমাপ করা হয় এরপর শুষ্ক কোষের ঘনত্বকে কিউভেটে ক্যালিব্রেশন করা হয় এখানে আমরা শুষ্ক কোষের ঘনত্ব পরিমাপ করছি না এখানে অতিরিক্ত নমুনা নিয়ে ভ্যাকুয়াম ওভেন এর সাহায্যে এক রাত ধরে কোষকে শুষ্ক করা হয় এবং একটি নির্দিষ্ট আয়তনের কোষের ঘনত্ব পরিমাপ করা হয় ফলস্বরূপ কোষের শুষ্ক ঘনত্ব পাওয়া যায় শুষ্ক করার আগে কিছুটা নমুনা নিয়ে OD পরিমাপ করা হয় এবং তার সঙ্গে শুষ্ক কোষ ঘনত্বকে তুলনা করা হয় বিভিন্ন OD র মাপ নিয়ে যে লম্বা লাইন পাওয়া যাবে তাকে বলে ক্যালাইব্রেশন কার্ভ এখানে OD পরিমাপ করে তার ক্যালিব্রেশন কার্ভ দ্বারা শুষ্ককোষের এর ঘনত্ব পরিমাপ করা হয় এটিই সাধারান ভাবে করা হয়ে থাকে এখানে পরিমাপ করার সময় সরলরৈখিক আমল দিতে হবে এবং এ বিষয়ে গুরুত্ব দিতে হবে এখানে সরলরৈখিক এর দুটি aspect রয়েছে তোমরা যদি শুষ্ক কোষের ঘনত্বের সঙ্গেও তুলনা করো তাহলে একটি পয়েন্ট পর্যন্ত সরলরেখা হবে এবং তারপর সরলরৈখিক অবস্থা প্রকৃতিগতভাবে ভেঙ্গে যাবে এটি প্রথমে সরলরৈখিক হবে এবং কিছু পরে শুষ্ক কোষের ঘনত্ব সম্পৃক্ত হবে আমরা সমস্ত অংশ না নিয়ে কেবলমাত্র সরলরৈখিক অংশ নিয়ে কাজ করব এই ঘটনাটি উচ্চ OD যুক্ত অঞ্চলে ঘটবে এবং নমুনা কে তরলীকৃত করে মান নিতে হবে OD মানের সঙ্গে ডাইলেশন ফ্যাক্টর গুন করে আসল OD পাওয়া যাবে তোমরা এই সমস্ত বিষয়গুলি মেনে চললে ঠিক হবে অন্যভাবে বলতে গেলে যখনই পরিমাপ করবে তোমরা সাহায্যকারী বই গুলো দেখে নেবে বা আমাকে জিজ্ঞেস করতে পারো আরও একটি কারণে সরলরৈখিক অবস্থা নষ্ট হয় তাহলো ডিটেক্টর রেঞ্জ যদি আলোর পরিমাণ একটি মানের থেকে কমে যায় বা আলোর অতিমাত্রায় বিচ্ছুরণ ঘটে তখন ডিটেক্টরের সম্পৃক্ততা তৈরি হয় এটিও একটি সমস্যা এ কারণে আমরা ডিটেক্টরের সম্পৃক্ত অঞ্চলে কাজ করবো না স্পেক্ট্রস্কপিক প্রকৃতি অনুযায়ী আমরা কেবল OD মান নিয়ে কাজ করব এবং ধরে নেব তা জিরো পয়েন্ট ওয়ান এর মধ্যে এবং এই অবস্থায় সরলরেখা পাওয়া যাবে এবং এটি অবশ্যই স্পেকট্রোমিটারের সর্বাধিক মানের উপর নির্ভর করবে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে পরিমাপের সময় লবণ বা সাবস্ট্রেট সমস্যা তৈরি করতে পারে কারণ আমরা নমুনা সমেত সবকিছুই শুষ্ক করেছি শুষ্ক করার সময় brothএর মধ্যে যা আছে তাই ভর হিসেবে মাপা হচ্ছে তাই এখানে ভর হলো শুষ্ক কোষ যুক্ত লবন যুক্ত অব্যবহূত সাবস্ট্রেট যুক্ত অন্যান্য বস্তু সুতরাং আমাদের এমন একটি ব্যবস্থা থাকা প্রয়োজন যেখানে লবণ ও সাবস্ট্রেট এর ঘনত্ব মারতে পারি এ কারণে আমাদের ওডি মাপার সময় এগুলি ধরে নিতে হবে এই ব্যাপারগুলি সুক্ষ্ম ব্যাপার এবং পরিমাপের সময়ে এগুলি বলা হবে এখানে একটি ভিডিও দেওয়া আছে ও তার লিঙ্ক দেওয়া রয়েছে যা আরও বিস্তারিতভাবে জানাবে তোমরা এটি দেখতে পারো 14 নম্বরের OD পরিমাপে দেওয়া আছে ভিডিওটি দেখতে পারো আমরা আরো আগে এগিয়ে যাব আমরা বায়রিএক্টারে কোষের আয়তন এবং সমস্ত কোষের শতকরা হার আমরা আগেই এগুলো দেখেছি তোমরা জানো যদি ভাসমান অবস্থায় থাকে তাহলে একটি সেন্ট্রিফিউজ ব্যবহার করে ঘুরিয়ে দেওয়া যেতে পারে এবং এক্ষেত্রে কোষগুলি আয়তন জুড়ে ছড়িয়ে পড়বে এটিকে ধরে নেওয়া গেল সমস্ত কোষের আয়তন সুতরাং এই আয়তন বাই সমগ্র আয়তন যা আমাদের সমস্ত কোষের আয়তন জানাবে এই পদ্ধতিটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় পরবর্তী ক্ষেত্র হলো কোষের মধ্যে থাকা বস্তুর পরিমাপ বিশেষ করে মোল্ডের ক্ষেত্রে যারা কোষের বিভাজন না ঘটিয়ে তাদের হাইফার বৃদ্ধির মাধ্যমে বাড়তে থাকে কোষের মধ্যে থাকা সমস্ত DNA সমস্ত নাইটোজেন প্রোটিন অ্যামাইনো এসিড লাভ করা সম্ভব এবং এক্ষেত্রে যদি কোষ প্রতি DNA এর পরিমাণ এর পার্থক্য বেশি নয় ধরে নিয়ে বলা যেতে পারে কোষের মধ্যে ইহার ঘনত্ব কত রয়েছে এটি হলো কোষের মধ্যে থাকা বস্তুর ঘনত্ব পরিমাপের একটি পদ্ধতি সাধারণভাবে কোষের মধ্যে থাকা DNA নাইটোজেন প্রোটিন এবং এমাইনো এসিড কে ধরা হয় এই বস্তু গুলির মধ্যে DNA কেই পরিমাপ করা হয় কারণ কোষ চক্রের সঙ্গে সঙ্গে এটির পরিমাণ খুব বেশি পরিবর্তিত হয় না সমগ্র নাইটোজেন প্রোটিন পরিমাপ করা যায় কিন্তু এক্ষেত্রে পার্থক্য দেখা যেতে পারে এমাইনো এসিড এর ক্ষেত্রেও পার্থক্য দেখা যায় কিন্তু এগুলি সবই পরিমাপ করা সম্ভব এই পদ্ধতি গুলি কোষের ঘনত্ব পরিমাপের পদ্ধতি এখন আমরা দেখে নেব কোন কোন পদ্ধতির মাধ্যমে কোষের ঘনত্ব জীবিত অবস্থায় মাপা সম্ভব যে কোষগুলি viable রয়েছে এবং যারা বায়োরিঅ্যাক্টরের কার্যকরী ভূমিকা নিচ্ছে পদ্ধতি গুলো হল dye exclusion plating এবং অন্যান্য আমরা এখানে দুটি পদ্ধতি দেখে নেব এখানে এই সম্বন্ধিত ভিডিও দেওয়া রয়েছে আমি তোমাদের dye exclusion ও plating এর কার্যকারিতা সম্বন্ধে বলব Dye exclusion কথার অর্থ হল ডাই গুলি জীবিত কোষ এর ক্ষেত্রে সেগুলি থাকবে না সুতরাং ডাই উপস্থিত থাকলে বুঝতে হবে কোষগুলি বেঁচে আছে এবং এখান থেকে আমরা ভায়াবল কোষের ঘনত্ব শতকরা হার নির্ণয় করতে পারব এখানে কিছু বিশেষ স্লাইডে এই পদ্ধতি গুলি বোঝানো আছে এখানে রয়েছে নেবুলার চেম্বার neaubauer chambers এবং haemocytometers এই যন্ত্রগুলি সঠিকভাবে কোষের সংখ্যা মাপতে পারে যেখান থেকে কোষের ঘনত্ব একটি নির্দিষ্ট আয়তনে পাওয়া যেতে পারে এটি হলো ডাই এক্সক্লিউশন পদ্ধতি এরপর রয়েছে plating পদ্ধতি যেখানে তোমার কাছে একটি agar প্লেট রয়েছে যেটি একটি কঠিন মাধ্যম এবং যার মধ্যে আগার রয়েছে এখন খুব অল্প পরিমাণ এর কোষ নিয়ে কেটে দেয়া হলে কোষগুলি বিভাজন করবে এবং কিছু দূর পর্যন্ত বাড়তে থাকবে কোষগুলি বিভাজন করলে colony তৈরী করবে যা দেখা যাবে তোমরা জানো একটি কোষ দুটো থেকে চারটি কোষ থেকে আটটি কোষ তৈরি করতে থাকবে এবং মিলিয়ন কোষ তৈরি করতে পারবে যা কলোনি তৈরি করবে এই অবস্থায় কলোনি গুলিকে খালি চোখে দেখা যাবে এবং গোনা যাবে যদি ধরে নেয়া হয় প্রত্যেক কলোনি একটি কোষ থেকে তৈরি তাহলে কলোনি কে গুনে আমরা তুলনা করতে পারব যখন প্লেট করা হয়েছিল তখন কত কোষ ছিল এই পদ্ধতিটি সময় নেয় আমাদেরকে কমপক্ষে এক রাতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য রাখতে হবে এই পদ্ধতিটি ব্যবহার হয় এই কারণেই যে কেবলমাত্র জীবিত কোষই কলোনি তৈরি করে আমরা যদি ধরে নেই কোষের ঘনত্ব সংখ্যা গুনে করা সম্ভব তাহলে তোমরা এটি করতে পারো এখানে একটি ভিডিও দেওয়া আছে যা তোমাদের আরও বিস্তারিতভাবে বলবে তোমরা আরো ভালোভাবে দেখতে পারো যে ট্রিপটোফেন যাকে ব্লু এক্সক্লিউশন পদ্ধতি তে ব্যাবহার করাজায় এবং 16 নম্বরে ভায়াবল কোষগুলির ঘনত্ব পরিমাপের পদ্ধতি ভিডিও দেওয়া আছে তোমরা আরো বিস্তারিত বোঝার জন্য এগুলো দেখতে পারো সাবস্ট্রেট প্রোডাক্ট ঘনত্বের জন্য বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কপি ব্যবহার করা হয় সাধারণভাবে absorption স্পেকট্রোস্কপি ব্যবহার করা হয় এই ধরনের স্পেকট্রোস্কপি একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য কে শোষণ করে এবং নির্দিষ্ট মলিকিউলার ক্ষেত্রে এর ঘনত্ব পরিমাপ করা সম্ভব আমরা যদি NADH fluorescence দেখে নেই তখন আমরা দেখতে পাব এরকম fluorescence সাবস্ট্রেট fluorescence প্রোডাক্ট এবং আরও অনেক কিছু ইনফ্রারেড স্পেকট্রোস্কপি এখানে ইনফ্রারেড আলো ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কপি ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কপি এগুলো সবই ব্যবহার করা সম্ভব অফলাইন হিসাবের ক্ষেত্রে স্পেকট্রোস্কপি পদ্ধতি ব্যবহার করা যায় যেখানে সাবস্ট্রেট ও প্রোডাক্ট এর ঘনত্ব মাপা সম্ভব ক্রোমাটোগ্রাফি পদ্ধতি যেমন গ্যাস ক্রোমাটোগ্রাফি হাইপ্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি HPLC ব্যবহার করা যেতে পারে এই পদ্ধতিটি ভালোভাবে ব্যবহার করা হয় আমার মনে হয় আমরা মডেল 2 এর একেবারে শেষের দিকে চলে এসেছি এখন আমরা মডিউল টুর সমস্ত বিষয় কে ছোট করে বলবো আমরা দেখেছি জৈব ভর বায়োমাস জৈব প্রোডাক্ট এই দুই ধরনের পদ্ধতি যেটি প্রধান আলোচ্য বিষয় ছিল আমরা বিস্তারিতভাবে দেখেছি প্রোডাক্ট এবং কোষ তৈরীর হার আমরা কিছু সাধারন মডেল দেখেছি যেগুলি আমাদের বুঝতে সাহায্য করেছে এরপর আমরা সাবস্ট্রেট এবং কিভাবে সাবস্ট্রেট বৃদ্ধির হারকে প্রভাবিত করে তাও দেখেছি এছাড়াও আমরা দেখেছি Monod model যা আমাদের সাবস্ট্রেট এর ঘনত্ব বৃদ্ধির ঘনত্বকে কিভাবে প্রভাবিত করে তা একটি সহজ উপস্থাপনার মাধ্যমে জেনেছি এখানে আরো কিছু বর্ণনা রয়েছে এরপর আমরা Luedeking Piret মডেল দেখেছি যা প্রোডাক্ট তৈরি করে rpαrxβx এছাড়াও আমরা কিছু কনসেপ্ট দেখে নিয়েছি যা yield কোইফিশিয়েন্ট এবং মেইনটেনেন্স দেখায় এরপর আমরা দেখেছি উৎসেচকের দিকে যেগুলি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় কিছু উৎসেচক রয়েছে যাদেরকে bioconversion হিসেবে ব্যবহার করা হয় এখন আমরা ইঞ্জাইম কাইনেটিক সম্বন্ধে জেনেছি আমরা Michaelis Menten কাইনেটিক এর বিস্তারিত ভাবে জেনেছি এবং সেখানে কিভাবে ইনহিবিশন কাইনেটিক এবং কম্পিটিটিভ non competitive এবং uncompetitive ইনহিবিশন কাইনেটিক জেনেছি আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আমরা এই লেকচারে কিছু পদ্ধতি দেখে নিয়েছি যেখানে জৈব ভর সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এর ঘনত্ব মাপা সম্ভব আমরা এও বলেছি যে দুধরনের পদ্ধতি রয়েছে অনলাইন এবং অফলাইন আমরা এও বলেছি যে দুধরনের পদ্ধতি রয়েছে অনলাইন এবং অফলাইন এই দুটি পদ্ধতির মধ্যে অনলাইন পদ্ধতিটি পছন্দ করা হয় কিন্তু এই পদ্ধতির বিশ্বাসযোগ্যতার কিছু সীমা রয়েছে অল্প কিছু পদ্ধতি রয়েছে যেগুলি বিশ্বাসযোগ্য এরপর আমরা কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম যেখানে দেখেছি কোষের ঘনত্ব OD দিয়ে পরিমাপ করা হচ্ছে আমরা packed কোষের আয়তন পরিমাপ করেছি এবং কোষের মধ্যে থাকা বস্তুর পরিমাপ করা হয়েছে এছাড়াও কিছু পদ্ধতি যেমন ডাই এক্সক্লিউশন এবং প্লেটিং পদ্ধতির মাধ্যমে ভায়াবল কোষের ঘনত্ব মাপা হয় অবশেষে আমরা কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম যেখানে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এর ঘনত্ব দেখেছি আমরা এখানেই মডিউল 2 এবং লেকচার 9 শেষ করব আমরা যখন 10 নম্বর লেকচারে আসব তখন মডিউল 3 কে এগিয়ে নিয়ে যাব আবার দেখা হবে